আপনাদেরকে বক্তৃতার পরবর্তী ভাগে স্বাগত সুতরাং পরের বিষয়টি হচ্ছে ডিসক্রিট ডাটা এবং কন্টিনিউয়াস ডাটা ডিসক্রিট শব্দের মানে হচ্ছে এমন মান যার মাঝখানে কোনো কিছুই থাকবে না কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন কার্ভ কন্টিনিউয়াস থাকে ডিসক্রিট ঘটনাগুলি র্যানডমলি ঘটে কন্টিনিউয়াস ঘটনাগুলো যেমন উচ্চতা হচ্ছে কন্টিনিউয়াস উচ্চতা ওজন বয়স একটা ঘটনা ঘটার জন্য যে সময় লাগে তাপমাত্রা এইগুলি কন্টিনিউয়াস ধরনের মান এই উচ্চতা ওজন বয়স তাপমাত্রা তারপর সময় এগুলো হলো কন্টিনিউয়াস ডাটা কিন্তু ডিসক্রিট এর ক্ষেত্রে আমাদের কাছে কি আছে ডিসক্রিট হচ্ছে কখনো কখনো এক ধরনের ক্যাটেগরিকাল যেমন ট্যাঙ্কটা ভর্তি বা খালি কন্টিনিউয়াস মানে ট্যাঙ্কের ক্ষমতা উচ্চতা লম্বা বা ছোট লম্বা এবং ছোট এর মধ্যে অন্য কিছু নেই যদি আমি বলি খুব লম্বা লম্বা মাঝারি ছোট এবং খুব ছোট এই ৫ শ্রেণীর কিন্তু এগুলি ডিসক্রিট ক্যাটেগরিকাল ভ্যারিয়েবল হলো ডিসক্রিট ওজন সম্বন্ধে বলতে পারি যে ওভার ওয়েট তারপর যথেষ্ট ওজন তারপর মোটামুটি ওজন একটু আন্ডার ওয়েট তারপরে আন্ডার ওয়েট এই ৫ ধরনের আমি এদেরকে ৫ ভাগে ভাগ করতে পারি 2345 যে কোনো সংখ্যা দিয়ে এই ডিসক্রিট ঘটনা গুলোকে প্রকাশ করতে পারি এই ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন এর ওপরে এক বড় ধরনের স্টাডি আছে এবং সমস্ত ইভেন্ট এবং প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন এ ভ্যারিয়েবলস নিয়ে কথা বলতে পারি ডিসক্রিট ইভেন্ট সিমুলেশনে যখন কোনো ডিসক্রিট ঘটনা ঘটে তখন সেখানে কোনো বিশেষ সময় থাকে না সেটা র্যানডমলি যে কোনো মুহূর্তে আসতে পারে এগুলোর জন্য ও সিমুলেশনের কনসেপ্ট আছে সুতরাং ডিসক্রিট ও কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে ডিসক্রিট ডাটা শুধুমাত্র একটা বিশেষ মান নিয়ে থাকে এখানে সম্ভাব্য অসংখ্য এই ধরনের মান থাকতে পারে কিন্তু এক পৃথক পাত্রে আমি বলতে পারি যে এদের মাঝখানে কোনো গ্রে এরিয়া নেই এবং ডিসক্রিট ডাটার ক্ষেত্রে সেখানে দুটো ঘটনার মধ্যে কোনো কানেকশন নেই বা দুটো সংখ্যার মধ্যে কোনো কানেকশন নেই কিন্তু কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে তারা যুক্ত থাকে সুতরাং ডিসক্রিট ডাটা নিউমেরিক হতে পারে যেমন ডিসক্রিট ডাটার উদাহরণ হিসেবে যদি খুব বিশেষ ভাবে না বলা হয় আমি বলতে পারি আপেলের সংখ্যা কোনো একটা কারখানায় নির্দিষ্ট মাত্রায় কতগুলো প্রডাক্ট উৎপাদিত হচ্ছে ইত্যাদি যেমন এক বিশেষ ওয়েল্ডিং এর ক্ষেত্রে কতগুলো ডিফেক্ট আছে ফাইনাল প্রডাক্ট এ কতগুলো ডিফেক্ট আছে মোট কতজন গ্রাহক বস্তুটাকে বাতিল করেছে ইত্যাদি এগুলো হচ্ছে সংখ্যা এগুলো হচ্ছে ডিসক্রিট সংখ্যা গ্রাহক সংখ্যা 5 এর সঙ্গে গ্রাহক সংখ্যা 4 যারা প্রডাক্টটা বাতিল করেছে তাদের মধ্যে কোনো যোগ নেই এটাই হলো ডিসক্রিট তথ্য ডিসক্রিট মানে হলো দুটো সংখ্যার মাঝে কিছুটা অন্তর আছে অথবা একটা ব্যবধান আছে কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে ডাটা গুলো একটা ক্রমের মধ্যে থাকে সেগুলি কন্টিনিউয়াস বা একটা ক্রমে চলে সুতরাং যদি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটার মানের প্রকৃতি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কন্টিনিউয়াস ডাটার মানগুলোর আমরা পরিমাপ করতে পারি কিন্তু ডিসক্রিট মানগুলো আমরা পরিমাপ করতে পারি না কিন্তু আমরা ঘটনার ডিসক্রিট সংখ্যা গুনতে পারি আমরা সেগুলোকে গুনতে পারি কিন্তু ঠিক পরিমাপ করতে পারি না সুতরাং আমি যদি প্রকৃতি সম্বন্ধে বলি এটাকে গোনা যাবে এটাকে পরিমাপ করা যায় এবং ডিসক্রিট ডাটা পারস্পরিক ভাবে ইনক্লুসিভ কন্টিনিউয়াস ডাটা পারস্পরিকভাবে এক্সক্লুসিভ সুতরাং ওভারল্যাপিং বা পারস্পরিক এক্সক্লুসিভ ক্লাসিফিকেশন যেমন কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে 1 ও 2 এর মধ্যে অন্তর বা 2 ও 3 এর মধ্যে অন্তর করা হয় এগুলি পারস্পরিক এক্সক্লুসিভ আমি বলতে পারি 2 ও 4 এর মধ্যে এটা কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে করা যায় কিন্তু এটা পারস্পরিক ইনক্লুসিভ নন ওভারল্যাপিং ডিসক্রিট ডাটা র ঠিক উল্টো ডিসক্রিট ডাটার ক্লাসিফিকেশনে আমরা ডিসক্রিট ডাটাগুলোকে ওভারল্যাপ করাতে পারি না যেমন আমি বলতে পারি আমি সংখ্যাগুলোকে এইভাবে বসাতে পারি 1 থেকে 19 তারপর 2 থেকে 29 তারপর 3 থেকে 39 সুতরাং এগুলো হলো পারস্পরিক ভাবে ইনক্লুসিভ ডিসক্রিট ডাটা কন্টিনিউয়াস ডাটা হচ্ছে পারস্পরিক এক্সক্লুসিভ সুতরাং ডিসক্রিট ডাটার গ্রাফ টানা হলে এটা সাধারণতঃ বার গ্রাফ হবে কিন্তু কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে এটা সাধারণতঃ হিস্টোগ্রাম হবে আমি বলতে পারি এখানে যে গ্রাফ টানা হয়েছে সেটা বার গ্রাফ এবং এটা হিস্টোগ্রাম আপনারা জানেন এটা হলো ডাটা ভিসুয়ালাইজেশন স্ট্যাটিসটিকস ডাটা ভিসুয়ালাইজেশন হলো একটা বিজ্ঞান যেখানে ডাটার গ্রাফিকাল রিপ্রেসেন্টেশন graphical করা হয় আপনারা এখানে বার গ্রাফ কি হিস্টোগ্রাম কি পাই চার্ট বা ফ্যান চার্ট ইত্যাদি সম্বন্ধে জানেন এগুলো একটু জটিল ধরনের আমাদের কাছে আরো কিছু উপায় আছে যেমন লাইন গ্রাফ স্ক্যাটার ডায়াগ্রাম ডাটা ভিসুয়ালাইজেশনএকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কি ধরনের ডাটা কি প্রকৃতির ডাটা কিভাবে এই ডাটাগুলোকে গ্রাফে রূপান্তরিত করা যায় কিছু কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে আমরা আসলে 3D গ্রাফস তৈরি করতে পারি আমরা 3D তে গ্রাফস তৈরি করতে পারি কিন্তু সেটা শুধু 3 ডাইমেনশন এর মধ্যে সীমাবদ্ধ কখনো কখনো অনেকগুলো ডাইমেনশন থাকতে পারে কিন্তু সেগুলোর জন্য আলাদা 2 বা 3 ডাইমেনশন গ্রাফ আঁকতে হবে সুতরাং আপনারা জানেন এটা গুরুত্বপূর্ণ যে যখন কোনো ক্যালকুলেশন করার সময় আপনাদেরকে কিছু পরিমাপ নিতে হয় এবং সর্বশেষ রিপোর্ট পেশ করতে হয় সেখানে দেখতে হয় এই রিপোর্টটা গ্রহণযোগ্য কিনা আমাদের সর্বশেষ একশন কি হওয়া উচিত সর্বশেষ সিদ্ধান্ত কি অথবা এর থেকে কি কনক্লিউশন হাতে পারে এই সব কিছুর জন্য আমাদের এই ডাটা গুলো ঠিক ঠাক ভাবে সাজানো এবং গ্রাফ তৈরি করা খুবই প্রয়োজনীয় আমি পরের লেকচারে ও ডাটা ভিসুয়ালাইজেশন নিয়ে আলোচনা করবো আমরা সঠিক ভাবে ডাটা গুলোকে দিয়ে গ্রাফ টানার চেষ্টা করবো যেটার থেকে সঠিক ফলাফল পেতে পারি এটা বলা হয় যে একটা ফিগার 1000 শব্দের সমকক্ষ আপনি 1000 শব্দ লিখুন কিন্তু বিভিন্ন গ্রাফ দিয়ে একটা ফিগার তৈরি করুন দেখান যে এই ভার্নিয়ারএকরকম ভাবে কাজ করছে আরেকটা ভার্নিয়ার অন্য ভাবে রিডিং দিচ্ছে এই গ্রাফগুলো তার মধ্যে বিভিন্ন বার চার্ট বা লাইন সেগুলো দেখাচ্ছে আপনি বিভিন্ন রং ব্যবহার করতে পারেন তাহলে সব জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে আপনারা যখন কোনো গবেষণা পত্র পড়বেন তখন আমি যেটা করি অ্যাবস্ট্রাক্ট পড়ার পর প্রথম যে জিনিষটা করি সেটা হলো আমি সব ফিগার এবং টেবিল গুলো দেখি যে সেগুলো সম্ভব কিনা এই ব্যাখ্যা গুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখানে ডিসক্রিট ডাটার জন্য বার গ্রাফ আঁকা খুব গুরুত্বপূর্ণ এবং কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে হিস্টোগ্রাম আমি এখানে আপনাদের বলবো কিভাবে আমরা অনেকগুলো হিস্টোগ্রাম দিয়ে একটা সাধারণ কার্ভ আঁকা যায় অথবা একটা কন্টিনিউয়াস গ্রাফ আঁকা যায় তার পরে এদের মধ্যে সব থেকে উচ্চতম ও নিম্নতম পয়েন্টের মধ্যে একটা রেঞ্জ থাকবে যদি একটা রেঞ্জ থাকে কি ধরনের লাইন টানা হবে ডিসক্রিট ডাটার ক্ষেত্রে সেটা দেখতে হবে কখনো কখনো কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রেও রেঞ্জ থাকে সুতরাং ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটার মধ্যে প্রধান পার্থক্য হলো যে ডিসক্রিট ডাটাগুলির মধ্যে একটা জায়গা থাকে এবং দুটো লাইনের মধ্যে কোনো যোগাযোগ থাকে না কিছু লাইন আছে যেখানে দুটো লাইনের মধ্যে কোনো যোগাযোগ নেই কিছু লাইন আছে যেখানে দুটো লাইনের মধ্যে কোনো যোগাযোগ নেই সেখানে এই ভাবে আমরা দুটো বা তিনটে লাইন আঁকতে পারি না আমরা সেগুলোকে যুক্ত করতে পারি না যদি সেখানে এই রকম ডিসক্রিট ডাটা থাকে কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রেও এই ধরনের কিছু মান হতে পারে কিন্তু এগুলোকে কানেক্টেড করা যায় কিন্তু ডিসক্রিট ডাটার ক্ষেত্রে সেগুলোকে যুক্ত করার কোনো মানে হয় না এবং যুক্ত করা সঠিক বলে ধরা হয় না হ্যাঁ কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে যদি মান গুলো থাকে তাহলে তাদেরকে যুক্ত করা যায় কিন্তু ডিসক্রিট ডাটার ক্ষেত্রেকেন সেটা যুক্তিযুক্ত নয় আপনারা বলতে পারবেন ডিসক্রিট ডাটার ক্ষেত্রে আমরা কেন যুক্ত করতে পারছি না এদেরকে যুক্ত করতে বাধা কোথায় কারণ নীল লাইন গুলোর মাঝখানের জায়গাটা কোনো কিছুই বোঝাচ্ছে না যদি আমি এখানে কিছু এই বিন্দুতে বোঝাই যদি আমি বলি এই বিন্দু তা 123456 এবং 7 কিন্তু এখানে 15 বলে কিছু নেই ডিসক্রিট ডাটার ক্ষেত্রে খালি জায়গার কোনো মানে নেই কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে যদি বিন্দুগুলো ধরা হয় 123456 এবং 7 যদি আমি এই বিন্দু ধরি যদি এটা দৈর্ঘ্য হয় ধরা যাক এই দৈর্ঘ্যটা হলো 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং আবার 4 সেন্টিমিটার এখানে এগুলো হলো দৈর্ঘ্য ধরা যাক 2 এটা একটা মান আমি সেন্টিমিটার বসাই এই মাত্রাটা হলো 2 এইগুলো ঠিক 123456 এবং 7 সব নীল রঙে লেখা হয়েছে এবং এগুলো হলো নমিনাল স্কেলে এ এগুলো হচ্ছে রিডিং এর একটা সংখ্যা সংখ্যা কিন্তু কাউন্ট নয় রিডিং এর নাম গুলো হলো নীল রঙে রিডিং 1 রিডিং 2 রিডিং 3 রিডিং 4 রিডিং 5 রিডিং 6 এবং 7 এখন আমি আরেকটা রং ব্যবহার করবো আমি বেগুনি রংটা নেবো এটা আসলে মানটা হলো 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং আবার হাতে পারে 4 সেন্টিমিটার এগুলো ডিসক্রিট ডাটাতে সংখ্যা 123456 7 অরিজিনাল ডাটাতে এগুলো নীল রঙে লেখা হয়েছিল এখন এগুলো বেগুনি রঙে আমি লিখবো আমি এগুলোকে টুকরোর সংখ্যায় লিখবো যেমন 242413এবং 3 সুতরাং এখানে 15 এর টুকরোর সংখ্যা হতে পারে না 15 সংখ্যক গ্রাহক কি হতে পারে অথবা 167 গ্রাহক কি আমার কাছে থাকতে পারে সে যাই হোক আমার কাছে একটা বা দুটো গ্রাহক থাকতে পারে বা একটা বা দুটো শ্রমিক থাকতে পারে অর্থাৎ এখানে মাঝখানে কিছুই নেই সে জন্য আমরা এদের যুক্ত করতে পারি না সে জন্যই বার গ্রাফ ব্যবহার করা হয় এখানে হিস্টোগ্রাম ব্যবহার করা হয় কারণ হিস্টোগ্রাম এখানে আসলে একে অপরের সঙ্গে যুক্ত করে আমি যদি হিস্টোগ্রাম হিসেবে ড্র করি তাহলে এটা এইভাবে যুক্ত হবে সুতরাং এটা এই ভাবে যুক্ত হবে কারণ মাঝের জায়গাটা যেমন 1 ও 2 এর মাঝখানে ধরা যাক মানটা হলো 15 সেন্টিমিটার অর্থাৎ এর মানে কিছু একটা আছে কিন্তু 15 সংখ্যক টুকরোর কোনো মানে হয় না সুতরাং আশা করি আমি বোঝাতে পেরেছি ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটার মধ্যে তফাৎটা কি এবং আমাদের এই দুই ডাটা নিয়েই কাজ করতে হবে যখন আমরা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আলোচনা করবো তখন আমরা ডিফেক্টের সংখ্যা কখনো কখনো তাদের অনুপাত ইত্যাদি নিয়ে আলোচনা করব সেখানে ডিসক্রিট ডাটা থাকবে যেটা নিয়ে আমরা কাজ করবো আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন পরের লেকচারে আমি নরমাল ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন্স নিয়ে আলোচনা করবো সুতরাং পরের বিষয়টি হলো প্রোবাবিলিটি প্রোবাবিলিটি হলো গাণিতিক তত্ব এবং এটা কোনো সম্ভাবনা বা র্যানডমনেসঅথবা র্যানডম ভেরিয়েশন প্রোবাবিলিটি হচ্ছে কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাব্যতা যেমন কোনো কয়েন টস করার সময় হেড পাওয়ার প্রোবাবিলিটি হচ্ছে 05 একইভাবে টেইল পাওয়ার প্রোবাবিলিটি হচ্ছে 05 ডাইস কে টস করার সময় যে কোনো সংখ্যা 12345 অথবা 6 পেতে প্রোবাবিলিটি হচ্ছে 1 বাই 6 যদি 2 অথবা 3 বার ডাইস টস করা হয় তাহলে পার্মুটেশন এবং কম্বিনেশন করে আমরা প্রোবাবিলিটি পেতে পারি আপনারা জানেন প্রোবাবিলিটি ফর A এবং প্রোবাবিলিটি ফর B এর জন্যআমরা বলতে পারি এই জায়গাটা হচ্ছে P অথবা বলতে পারি P A∪B এখানে আমি প্রোবাবিলিটি সম্বন্ধে একটু বলবো প্রোবাবিলিটির তত্ব একটা ভাষা এবং একগুচ্ছ ধারণা এবং ফলাফল আমাদের দিয়ে থাকে যেগুলো ভেরিয়েশন এবং বাস্তব জগতের পরিমাপের নিখুঁত এর তুলনায় কম পাওয়া প্রেডিক্টেবিলিটি কে ডিসক্রাইব করে সুতরাং আমরা স্ট্যাটিসটিকসে প্রোবাবিলিটি নিয়ে কাজ করবো ডিস্ট্রিবিউশন যেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এটা প্রোবাবিলিটি ডেন্সিটি ফাঙ্কশনের ওপর ভিত্তি করে থাকে আমি প্রোবাবিলিটি ডেন্সিটি ফাঙ্কশন নিয়ে কথা বলবো এটা আসলে একটা ভাষা অথবা ধারণা অথবা ফলাফল যেগুলো ব্যবহার করে আমাদের ডাটা গুলো একটা সংগঠিত বা কাঠামোগত ভাবে রাখা যায় যেমন আমি বলেছিলাম যে ডাটা হলো শুধু অসংগঠিত যখন এটা শুধু ডাটা হিসেবে থাকে এই ডাটা থেকে তথ্য তৈরি করা বা বানানোর জন্য এদেরকে একটা কাঠামোগত অবস্থায় নিয়ে যেতে হবে সুতরাং তার জন্য একটা রাস্তা হলো প্রোবাবিলিটি ডেন্সিটি ফাঙ্কশন প্রোবাবিলিটি হলো তার একটা ভাষা বা মাধ্যম সুতরাং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে এটা বাস্তব জাগতিক পরিমাপের তুলনায় কম নিখুঁত প্রেডিক্টেবিলিটি আমরা এর আগে বাস্তব জাগতিক পরিমাপের কথা বলেছি এখন আমি কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে কথা বলবো যেমন আমি একটু আগে বলছিলাম কনফিডেন্স ইন্টারভ্যাল হবে 95 90 99 বাস্তব জাগতিক পরিমাপ হলো বাস্তবসম্মত আমরা যখন স্ট্যাটিসটিকস নিয়ে কথা বলছিলাম তখন আমরা কিছুটা সিমুলেট করছিলাম আমরা কিছুটা বাস্তব বিশ্বের সমস্যাগুলো অনুকরণ করার চেষ্টা করছিলাম এবং সেক্ষেত্রে আমাদের ফলাফল একদম ঠিক নাও হাতে পারে এটা একদম নিখুঁত হওয়ার থেকে কম হবে যেমন আমি বলেছিলাম এখানে নিখুঁত এর থেকে কম প্রেডিক্টেবিলিটিপ্রে মানে আগে প্রেডিকশন মানে পূর্বাভাস কখনো আমরা স্যাম্পল গুলো দেখি আমাদের স্ট্যাটিসটিক্যাল উপকরণগুলো প্রয়োগ করি এবং দেখি এই স্যাম্পলগুলো পুরো ব্যাচ সাইজ এর মতো আচরণ করছে কিনা সেক্ষেত্রে প্রোবাবিলিটি কাজ করবে সুতরাং প্রোবাবিলিটি এবং স্ট্যাটিস্টিকস বিষয় দুটি একসঙ্গে কাজ করে স্ট্যাটিসটিকসে এ কিছু কিছু অধ্যায় আছে আমি স্ট্যাটিসটিকসের মধ্যে প্রোবাবিলিটির বিষয় নিয়ে কাজ করবো এখন আমরা আমাদের পরিষ্কার চিন্তাভাবনার জন্য একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করবো কিভাবে পরিমাপের ভেরিয়েশনের উৎসের সঙ্গে ডাটা সংগ্রহ করার কাঠামো মিলিত হয়ে একটা অবজারভেবল ভেরিয়েশন তৈরি করতে পারে সুতরাং আমাদের কাছে অবজারভেবল ভেরিয়েশন এসেছে স্ট্যাটিসটিকসের প্রোবাবিলিটির বিষয় থেকে এখানে পরিমাপের ভেরিয়েশন আছে এবং ডাটা সংগ্রহ করার একটা কাঠামো আছে এই দুটো বিষয় স্ট্যাটিসটিকসের প্রোবাবিলিটি বিষয়গুলোর মাধ্যমে একটা অবজারভেবল পরিবর্তন নিয়ে আসে সুতরাং আমি এখানে বলতে পারি অবজারভেবল পরিবর্তনের মাধ্যমে আমরা পরিমাপের ত্রূটির উৎসের পরিমান নির্ধারণ করতে পারি পরিমাপ করার জন্য প্রোবাবিলিটি বিভিন্ন রূপে ব্যবহার করা হয় কিছু পদ্ধতি ব্যবহার করা যেতে পারে প্রোবাবিলিটির কিছু প্রয়োগ হাতে পারে যেমন এক নম্বর প্রোবাবিলিটির ব্যবহার করে আমরি এম্পিরিক্যাল পরিবর্তন বা অনিশ্চয়তাকে বর্ণনা করতে পারি আসলে আমরা প্রোবাবিলিটি তত্বর বিভিন্ন উপকরণ ব্যাপার করি প্রোবাবিলিটি তত্বর ধারণা ব্যবহার করে পরিমাপ এবং ডাটা সংগ্রহ উভয় বিষয়েই বিভিন্ন ধরনের পরিবর্তন বা অনিশ্চয়তা বর্ণনা করতে পারি তারপর আমরা পরিমাপটাকে দু ভাগে ভাগ করতে পারি হাই লেভেল মডেলিং এবং লো লেভেল মডেলিং নিম্ন স্তর মডেলিং আসলে হচ্ছে কম্পিউটেড মেজারমেন্ট এটা হচ্ছে প্রবাবলিটি আমি একটা ছোট বিরতি নেবো এবং পরের লেকচারে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো এবং প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশন নিয়ে কথা বলবো প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি আমরা সেটা প্লট করার চেষ্টা করবো আমি বিভিন্ন প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো পরিমাপের মাধ্যমে আমরা যে ডাটা সংগ্রহ করেছি তার ওপর ভিত্তি করে আমরা কাজ করবো আমরা পরের লেকচারে আবার মিলিত হবো